নমস্কার প্রাথমিক বৈদ্যুতিক বর্তনীর তৃতীয় সপ্তাহে স্বাগত আজকে আমরা বর্তনীর সূত্র সম্পর্কে আলোচনা করবো এবং এই নির্দিষ্ট ক্লাসে আমরা আলোচনা করবো লিনিয়ারিটি বৈশিষ্ট্য সম্পর্কে এবং উৎস রূপান্তর সম্পর্কে তো লিনিয়ারিটি বৈশিষ্ট্য বিষয়টি শুরু করা যাক লিনিয়ারিটি কি লিনিয়ারিটি হলো কোনো উপাদানের বৈশিষ্ট্য যেটা কারণ ও ফলাফলের মধ্যে একটা লিনিয়ার সম্পর্ক বর্ণনা করে তো কারণ হতে পারে একটা ইনপুট যেমন যদি তুমি ভোল্টেজ অথবা কারেন্ট ইনপুট প্রদান করো যেটাতে কোনো উপাদান শক্তি শোষণ করে বা ক্ষয় করে ভোল্টেজ ও কারেন্ট বর্তনীর মধ্যে কিছু একটা ঘটনার কারণ যেটার জন্য তুমি একটি নির্দিষ্ট উপাদান থেকে আউটপুট ভোল্টেজ অথবা কারেন্ট পাবে কারণ এবং ফলাফলের মধ্যে একটা সম্পর্ক থাকবে যেটা এক্ষেত্রে লিনিয়ার এখন যদিও আমরা এই বৈশিষ্ট্যটিকে প্রয়োগ করেছি বর্তনীর উপাদানগুলিকে নিয়ন্ত্রন করতে কিন্তু এই বিশেষ ক্লাসে আমরা রোধের মধ্যেই সীমাবদ্ধ থাকবো কারণ রোধের মাধ্যমে এই বিশিষ্টটিকে বোঝা সহজ এবং তারপর আমরা অন্যান্য লিনিয়ার উপাদানগুলি বিবেচনা করতে পারি যেমন ইনডাক্টার এবং ক্যাপাসিট্র এখন লিনিয়ারিটি বৈশিষ্ট্যটি হলো হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি উভয়ের সংমিশ্রণ এখন হোমোজেনেটি কি হোমোজেনেটি মানে হলো একটি বৈশিষ্ট্য যেটাতে যখন কোনো ইনপুট বা তুমি বলতে পারো কোনো নেটওয়ার্কের এক্সাইটেশ্নকে যদি কোনো ধ্রুবক দিয়ে গুন করা হয় তাহলে আউটপুটটিও সেই একই ধ্রুবক দিয়ে গুন হবে তার মানে বলা যেতে পারে যে এক্সাইটেশ্ন ও রেসপন্স এর মধ্যে হোমোজেনেটি আছে মানে যদি তুমি কোনো নির্দিষ্ট ভোল্টেজ ইনপুটকে ধ্রুবক K এর অনুপাতে বৃদ্ধি করো তাহলে আউটপুটটিও সেই একই ধ্রুবক K দ্বারা গুন হবে যেটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট উপাদানের দুইপ্রান্তের ভোল্টেজ বা ঐ উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এখন দেখা যাক আমরা এটাকে কিভাবে বর্ণনা করবো একটা উদাহরণ নেওয়া যাক রোধের জন্য যেটা ওহমের সূত্র Ohm's law মেনে চলছে ওহমের সূত্র Ohm's law অনুযায়ী তুমি ভোল্টেজের জন্য কি লিখতে পারো ভোল্টেজ হবে কারেন্ট I ও রোধ R এর গুনফল এখন যদি এটা হোমোজেনেটি বৈশিষ্ট্য অনুসরন করে তার মানে যদি কারেন্ট K গুন বৃদ্ধি পায় তাহলে ভোল্টেজও K গুন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কি লেখা যেতে পারে লেখা যেতে পারে K I R হলো আর কিছুই না K V অ্যাডিটিভিটি বৈশিষ্ট্যটি বলছে যে একাধিক ইনপুটের জন্য রেসপন্স হলো প্রতিটি ইনপুট আলাদা আলাদা ভাবে প্রয়োগের ফলে রেসপন্স গুলির যোগফলের সঙ্গে সমান এখন মনে করো বর্তনীতে দুটি ভোল্টেজ উৎস আছে যেটা তুমি বলতে পারো V1 ও V2 যেটা একটা রোধ R এর দুইপ্রান্তে প্রয়োগ করা হয়েছে V1 ও V2 একটা রোধ R এর দুইপ্রান্তে আলাদা আলাদা ভাবে প্রয়োগ করা হলো ডিসি উৎস 1 কে নেওয়া যাক এবং আমাদের আছে রোধ R আমাদের আরও একটি ডিসি উৎস আছে মনে করা যাক সেটা একটি সুইচ দ্বারা যুক্ত আছে সুতরাং তোমার আছে সুইচ V1 ভোল্টেজ অথবা V2 ভোল্টেজের জন্য তো যখন এটা V1 এর সঙ্গে যুক্ত আছে তখন কিছু কারেন্ট তুমি পেলে যেটা হলো i1 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং V1 হবে তার দুইপ্রান্তের ভোল্টেজ এবং তুমি পাবে i1R এই মান পাবার পর যদি তুমি পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 এ নিয়ে যাও এটার মানে বর্তনীটি এখন ভোল্টেজ V2 এর সঙ্গে যুক্ত আছে তো মনে করা যাক এই কারেন্টটি হলো এখন i2 তো V2 হবে i2R এখন যখন তুমি একই সময়ে V1 ও V2 উভয় ভোল্টেজই প্রয়োগ করবে তখন মোট কারেন্ট হবে প্রতিটি কারেন্টের যোগফল এবং এটা সমীকরণ V1V2 কে অনুসরন করবে যেটা হবে i1Ri2R তো এটাকে মূলত বলা হয় অ্যাডিটিভিটি বৈশিষ্ট্য তার মানে তুমি প্রতিটি আলাদা আলাদা ভোল্টেজ বা কারেন্টের রেসপন্স যোগ করতে পারো মোট রেসপন্স পাবার জন্য যেটা হতে পারে কারেন্ট বা ভোল্টেজের রূপে এখন আমরা বলতে পারি রোধ হলো একটি লিনিয়ার উপাদান কেন কারণ রোধের ভোল্টেজ ও কারেন্টের সম্পর্ক হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি বৈশিষ্ট্য উভয়কেই সম্পূর্ণ করছে তো আমরা কি বলতে পারি যে সাধারনভাবে কোনো বর্তনী লিনিয়ার হবে যদি সেটা অ্যাডিটিভিটি ও হোমোজেনেয়াস হয় এখন লিনিয়ার বর্তনী কি লিনিয়ার বর্তনী হলো সেই বর্তনী যেটাতে শুধুমাত্র থাকে লিনিয়ার উপাদান নির্ভরশীল উৎস ও স্বাধীন উৎস সুতরাং লিনিয়ার বর্তনীতে আউটপুট এর সঙ্গে ইনপুটের সম্পর্ক লিনিয়ার এখন এগুলো যদিও এই বর্তনীটি লিনিয়ার হতে পারে কিন্তু এটার আউটপুট এর সঙ্গে ইনপুটের সম্পর্ক ননলিনিয়ার হতে পারে তো আমরা হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি এক্ষেত্রে প্রয়োগ করতে পারি তো মনে করো তোমার ইনপুট হলো ভোল্টেজ এবং আউটপুট কোনো রোধের দুইপ্রান্তের ক্ষমতা তো কোন সম্পর্ক তারা অনুসরন করবে তারা অনুসরন করবে pi2Rv2R তো যদি তুমি ভোল্টেজ ও ক্ষমতার এই নির্দিষ্ট সমীকরণটি দেখো দেখবে এটা লিনিয়ার নয় তো সেক্ষেত্রে তুমি রোধের দুইপ্রান্তের ক্ষমতা নির্ণয় করতে হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি বৈশিষ্ট্য প্রয়োগ করতে পারো না কারণ তারা লিনিয়ার ভাবে সম্পর্কিত নয় তো সেইজন্য এই নির্দিষ্ট মডিউলে যে সুত্রগুলি আলোচনা করা হবে সেগুলি ক্ষমতার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ আউটপুট এর সঙ্গে ইনপুটের সম্পর্ক লিনিয়ার নয় এখন একটা উদাহরণ নেওয়া যাক লিনিয়ারিটি বৈশিষ্ট্যটিকে ভালো ভাবে বোঝার জন্য একটা লিনিয়ার বর্তনী বিবেচনা করা যাক যেটা চিত্রে দেখানো আছে এখানে আমাদের আছে একটি লিনিয়ার বর্তনী এই নির্দিষ্ট বাক্সটির ভিতরে আমরা জানি না এই বর্তনীটির রূপরেখা কি আমরা জানি যে কিছু ইনপুট প্রয়োগ করা হচ্ছে যেটা হলো vs এবং আমরা নির্ণয় করছি রোধ R মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কি হবে এখন আমরা মনে করে নিচ্ছি যে লিনিয়ার বর্তনীর মধ্যে কোনো স্বাধীন উৎস নেই তো উৎসটি হলো শুধুমাত্র vs এবং আউটপুট হলো রোধ R এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান এখন যদি লোড R এর মধ্যে দিয়ে কারেন্ট আউটপুট হয় এবং একটি ক্ষেত্রে যখন তুমি vs10V প্রয়োগ করছো তখন তুমি পাচ্ছো i2 A মনেকর তুমি একটা পরীক্ষা করছো তুমি জানো না যে ভিতরে কি আছে কিন্তু তুমি একটা ভোল্টেজ প্রয়োগ করছো তার ইনপুটে এবং একটা লোড R কে যোগ করছো তার আউটপুট এ এবং তুমি কারেন্ট i পরিমাপ করছো তো তুমি বলতে পারো যে যদি তুমি একটা অ্যামমিটার যোগ করো এখানে এবং তুমি পরিমাপ করছো কারেন্টের মান ঐ অ্যামমিটার এর মধ্যে দিয়ে এখন যদি তুমি লিনিয়ার বর্তনীর ইনপুটে 10 ভোল্ট প্রয়োগ করো এবং তুমি কারেন্ট পেয়েছো 2 অ্যাম্পিয়ার তো মনেকর তোমাকে প্রশ্ন করা হয়েছে কারেন্ট i এর মান বের করতে যখন ভোল্টেজ vs হলো 1 ভোল্ট এবং তুমি জানো যে এটা একটা লিনিয়ার বর্তনী কোনো পরীক্ষা না করে তুমি সোজাসুজি বলতে পারো যে রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো 02 অ্যাম্পিয়ার যখন 1 ভোল্টের ভোল্টেজ উৎস ইনপুটের দুই প্রান্তে প্রয়োগ করা হয়েছে অনুরূপভাবে যদি তুমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট রোধের মধ্যে দিয়ে পেতে চাও তাহলে ভোল্টেজ ইনপুটের মান কি হবে ভোল্টেজ ইনপুটের মান হবে 5 ভোল্ট কারণ এটা একটা লিনিয়ার বর্তনী এবং এটা হোমোজেনেটি বৈশিষ্ট্য অনুসরন করে যেটা বলছে যে যদি তুমি কোনো রাশিকে K এর অনুপাতে বৃদ্ধি বা হ্রাস করাও তাহলে ইনপুট আউটপুট সম্পর্ক অপরিবর্তিত থাকবে তো যদি ইনপুট ধ্রুবক K এর অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে আউটপুটও একই ধ্রুবক K এর অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাবে এখন আমরা যে বিশিষ্টটি আলোচনা করলাম যেমন লিনিয়ারিটি হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি সেটা বোঝার জন্য একটা উদাহরণ নেওয়া যাক মনেকর ভোল্টেজ উৎস vs12 V এই বর্তনীতে এবং আমাদের নির্ণয় করতে হবে I0 কারেন্টের মান যেটা 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে যখন ভোল্টেজ হলো 12 ভোল্ট এবং যখন ভোল্টেজ হলো 24 ভোল্ট তো এটা হতে পারে হোমোজেনেটি আমাদের কি করতে হবে যেমনটি আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা মেশ বিশ্লেষণ করেছিলাম এই ধরনের বর্তনী সমাধান করার জন্য সুতরাং এখানে আমরা আবার মেশ বিশ্লেষণ প্রয়োগ করবো এবং কারেন্ট I0 এর মান বের করার চেষ্টা করবো প্রথম ক্ষেত্রে যখন vs12 ভোল্ট তো যদি তুমি KVL প্রয়োগ করো লুপ 2 এ যেখানে তুমি i1 ও i2 কে মেশ কারেন্ট হিসাবে ধরেছো তো এই বিশেষ মেশের ক্ষেত্রে তুমি লিখতে পারো 12i1 4i2vs0 4i116i2 3vx vs0 এখন যদি তুমি দেখো vx এর মান কি হবে vx2i1 তো সমীকরণটিকে লেখা যেতে পারে 10i116i2 vs0 এবং তুমি উভয় সমীকরণ গুলি কেই ব্যবহার করতে পারো এবং পেতে পারো i2vs76 যখন তুমি vs12 V ধরবে I0i21276 A এখন তোমার আবার vs24 V এর জন্য সম্পূর্ণ বর্তনীটিকে বিশ্লেষণ করার প্রয়োজন নেই কারণ তুমি জানো যে এই নির্দিষ্ট বর্তনীটি লিনিয়ার বর্তনী তো তুমি কি করবে তুমি হোমোজেনেটি বৈশিষ্ট্য প্রয়োগ করবে এবং তুমি বলতে পারো যে I0 সেক্ষেত্রে যখন vs24V হবে 2476 A তো এটার মানে হবে যখন উৎসর মান দ্বিগুন হবে তখন হোমোজেনেটি বৈশিষ্ট্যের জন্য I0 এর মানও দ্বিগুন হবে এখন আরও একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পর্কে আলোচনা করা যাক যেটা হল সুপারপজিসান থিওরেম এখন কোনো বর্তনীর যদি দুই বা তার বেশি স্বাধীন উৎস থাকে একটি পথ হলো কোনো বিশেষ ভেরিয়েবেলের মান বের করার যেটা হতে পারে ভোল্টেজ বা কারেন্ট হলো নোডাল অথবা মেশ বিশ্লেষণ প্রয়োগ করা যেটা আমরা আগের সপ্তাহে আলোচনা করেছি এখন অন্যভাবে নির্ণয় করতে গেলে প্রতিটি উৎসের অবদান আলাদা ভাবে বিবেচনা করতে হবে এবং তাদের যোগ করতে হবে সর্বশেষ মান বের করার জন্য তো এইভাবে যখন তুমি প্রতিটি স্বাধীন উৎসের অবদান নির্ণয় করবে এবং তাদের যোগ করবে এটাকে বলা হয় সুপারপজিসান থিওরেম তো তুমি সুপারপজিসান থিওরেমে কি করবে সুপারপজিসান থিওরেমে কোনো উপাদানের দুইপ্রান্তের ভোল্টেজ হলো যখন প্রতিটি স্বাধীন উৎস আলাদা ভাবে কাজ করে এবং সেক্ষেত্রে সেই উপাদানটির দুইপ্রান্তের ভোল্টেজ গুলির বীজগাণিতিক যোগফল তো এটা হলো সুপারপজিসান থিওরেমের সম্পূর্ণ ধারনাটি যেখানে যদি তোমার কাছে একাধিক ভোল্টেজ উৎস অথবা কারেন্ট উৎস থাকে কোনো নেটওয়ার্কে তখন তোমাকে একবারে একটি উৎস বিবেচনা করতে হবে এবং নির্ণয় করতে হবে কোনো উপাদানের দুই প্রান্তের ভোল্টেজ অথবা সেই উপাদানটির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তার মানে যেটা তুমি নির্ণয় করতে চলেছো এবং তারপর যখন তুমি এই মানগুলি আলাদা আলদা ভাবে পেয়ে যাবে প্রতিটি ভোল্টেজ ও কারেন্ট উৎসের জন্য তখন তুমি সেগুলকে যোগ করতে পারো সর্বশেষ মান পাবার জন্য সেটা হতে পারে ভোল্টেজ অথবা কারেন্ট কেন কারণ এই সুপারপজিসান লিনিয়ারিটি বিশিষ্টকে অনুসরন করে তো তোমাকে হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি উভয়েই প্রযোজ্য হবে যখন তোমাকে সুপারপজিসান থিওরেম প্রয়োগ করতে হবে কোনো বর্তনী সমাধান করতে গেলে এখন এই সুপারপজিসান থিওরেমের নীতি আমাদের একাধিক স্বাধীন উৎস বিশিষ্ট বর্তনীকে বিশ্লেষণ করতে সাহায্য করে প্রতিটি স্বাধীন উৎসের অবদান আলাদা আলাদা ভাবে নির্ণয় করার মাধ্যমে এখন সুপারপজিসান থিওরেম প্রয়োগ করার আগে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে যেটা হলো যখন আমরা বর্তনী সমাধান করতে চেষ্টা করবো তখন আমাদের একবারে একটি স্বাধীন উৎস বিবেচনা করতে হবে যখন অন্যান্য স্বাধীন উৎস গুলি বন্ধ থাকবে তো বন্ধ থাকবে মানে ভোল্টেজ উৎসর ক্ষেত্রে এটাকে শর্ট সার্কিট এবং কারেন্ট উৎসর ক্ষেত্রে এটাকে ওপেন সার্কিট করতে হবে তো যদি তোমার কাছে বর্তনীতে একাধিক ভোল্টেজ ও কারেন্ট উৎস থাকে তোমাকে নিতে হবে একবারে একটি উৎস এবং অন্যান্য উৎসগুলি হয় শর্ট সার্কিট করতে হবে যদি সেটা ভোল্টেজ উৎস হয় কিম্বা ওপেন সার্কিট করতে হবে যদি সেটা কারেন্ট উৎস হয় এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তুমি এই ধারনাটি নির্ভরশীল ভোল্টেজ বা কারেন্ট উৎসর ক্ষেত্রে ব্যবহার করতে পারেব না তোমাকে সেগুলিকে বর্তনীর সঙ্গে রাখতে হবে এবং সমাধান করতে হবে যেমনটি তুমি অন্যান্য বর্তনী সমাধান করো নোডাল বিশ্লেষণ বা মেশ বিশ্লেষণ এর মাধ্যমে সুতরাং নির্ভরশীল উৎস হতে পারে ভোল্টেজ অথবা কারেন্ট উৎস সেগুলিকে বর্তনীর সঙ্গে একই ভাবে যুক্ত রাখতে হবে সুতরাং সুপারপজিসান থিওরেম প্রয়োগের ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে আমরা কি বলতে পারি যে তোমাকে সমস্ত স্বাধীন উৎস গুলিকে বন্ধ করতে হবে একটি ছাড়া আউটপুট বের করো সেই অ্যাকটিভ উৎসের জন্য যেকোনো বর্তনী বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করে সেটা হতে পারে ভোল্টেজ অথবা কারেন্ট এখন এটা তুমি পুনরায় করবে অন্যান্য স্বাধীন উৎসের জন্য তো এই পদক্ষেপ দুটি পুনরায় করতে হবে একবারে একটি নিয়ে তারপর মোট অবদান নির্ণয় করতে গেলে তাদের বীজগাণিতিক যোগফল নির্ণয় করতে হবে যাতে করে তুমি সমস্ত স্বাধীন উৎস গুলির অবদান একসঙ্গে পেতে পারো সুতরাং এই চারটি পদক্ষেপ গুলি ব্যবহার করা হয় সুপারপজিসান থিওরেম প্রয়োগের ক্ষেত্রে এবং বর্তনীর চলরাশি গুলি নির্ণয় করার জন্য এখন একটি মুখ্য আসুবিধা যেটা তোমরা দেখবে যে যখন সুপারপজিসান থিওরেম প্রয়োগ করছো তখন তোমার কাজ বেরে যাচ্ছে তার কারণ খুব সহজ যখন তুমি সুপারপজিসান থিওরেম প্রয়োগ করছো তখন তোমাকে একবারে একটি উৎস বিবেচনা করতে হচ্ছে তো তার মানে একই বর্তনীকে বার বার বিশ্লেষণ করতে হচ্ছে বর্তনীতে যতগুলি স্বাধীন উৎস থাকবে মনেকর সেখানে তিনটি স্বাধীন উৎস আছে তার মানে তোমাকে তিনটি বর্তনী বিশ্লেষণ করতে হবে এবং তারপরে সেগুলিকে একসঙ্গে করতে হবে সর্বশেষ ফলাফল পাবার জন্য তো তার মানে একটি বর্তনীকে তোমাকে তিন বার বিশ্লেষণ করতে হবে সেটাকে সহজতর করার জন্য সহজতর মানে ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে এবং কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করতে হবে শুধুমাত্র যেটাকে তুমি বিশ্লেষণ করবে সেটা ছাড়া তো এটাতে তোমাকে বেশি কাজ করতে হবে বর্তনীটিকে বিশ্লেষণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটা তোমাকে সাহায্য করবে খুব জটিল বর্তনীটিকে সহজ বর্তনীতে রূপান্তর করতে কারণ তুমি ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করছ এবং কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করছো এবং সুপারপজিসান থিওরেম লিনিয়ারিটির উপর ভিত্তি করে তৈরি তো এটা বিশ্লেষণ করা সহজ এবং তারপর রেসপন্সগুলি সর্বশেষ আউটপুট পেতে এখন আমরা আগে আলোচনা করাছি যে ভোল্টেজ ও ক্ষমতার সম্পর্ক এবং কারেন্ট ও ক্ষমতার সম্পর্ক ননলিনিয়ার তো আমরা সুপারপজিসান থিওরেম প্রয়োগ করতে পারিনা ক্ষমতার মান নির্ণয় করতে কেন কারণ রোধ দ্বারা ক্ষমতা শোষণ নির্ভর করে ভোল্টেজের বর্গ ও কারেন্টের উপর যেটা হলো ভোল্টেজ ও কারেন্টের ননলিনিয়ার সম্পর্ক এখন যদি ক্ষমতা নির্ণয় করার প্রয়োজন হয় তাহলে তুমি কি করতে পারো তুমি সুপারপজিসান থিওরেমের সাহায্যে ভোল্টেজ ও কারেন্টের মান নির্ণয় করে তারপর ক্ষমতার মান নির্ণয় করতে পারো তো তুমি কি করতে পারো তুমি খুব সহজ ভাবেই Ir এর সম্পর্ক ব্যবহার করতে পারো এবং সুপারপজিসান থিওরেমের সাহায্যে তুমি নির্ণয় করতে পারো রোধের দুইপ্রান্তের ভোল্টেজের মান যখন তুমি সর্বশেষ ভোল্টেজ পেয়ে যাবে তুমি খুব সহজেই ক্ষমতার মান নির্ণয় করতে পারবে নিচের সমীকরণের মাধ্যমে যেটা হলো pi2Rv2R তো তোমার সরাসরি ক্ষমতা p নির্ণয় করার প্রয়োজন নেই সুপারপজিসান থিওরেমের সাহায্যে কিন্তু তুমি VI এর লিনিয়ার সম্পর্ক ব্যবহার করতে পারো এবং সুপারপজিসান থিওরেম ব্যবহার করতে পারো বর্তনীটিকে সমাধান করতে এখন একটা উদাহরণ নেওয়া যাক যাতেকরে তোমরা সুপারপজিসান থিওরেম আরও একটু পরিস্কার করে বুঝতে পারো এখন যদি সেখানে দুটি উৎস থাকে যদি তুমি এই নির্দিষ্ট বর্তনীটি দেখো তুমি দেখবে দুটি উৎস একটি হলো ভোল্টেজ উৎস এবং অন্যটি হলো কারেন্ট উৎস এখন তোমাকে বের করতে হবে 4 ওহম রোধের দুইপ্রান্তের ভোল্টেজ তো তুমি বলতে পারো যে তুমি বর্তনীটিকে দুই ভাগে ভাগ করেছো একবারে একটি উৎস নিয়ে তো প্রথমে তুমি ভোল্টেজ উৎস নেবে এবং দ্বিতীয় বারে তুমি কারেন্ট উৎস নেবে এবং বর্তনীটিকে বিশ্লেষণ করবে মনেকর যখন তুমি প্রথমে ভোল্টেজ উৎস বিবেচনা করছো এবং বিশ্লেষণ করে 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ পাচ্ছো v1 এবং যখন তুমি কারেন্ট উৎস বিবেচনা করছো তখন 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ পাচ্ছো v2 যেহেতু এটা একটা লিনিয়ার বর্তনী তাই 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ হবে v1v2v তো একবারে একটি উৎস নেওয়া যাক মনেকর তুমি প্রথমে ভোল্টেজ উৎস নিচ্ছো তখন তুমি কি করবে তুমি কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করবে আপডেটেড বর্তনীটি হলো যেটা তুমি এখানে দেখতে পাচ্ছো যেখানে আছে 6 ভোল্ট এবং তারপর বের করতে হবে 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ তো এটা হবে একটা সহজ বর্তনী তো এখানে শুধুমাত্র কিরর্শফের ভোল্টেজ সূত্র Kirchhoffs voltage law প্রয়োগ করতে হবে এবং নির্ণয় করতে হবে v1 এর মান যেটা এক্ষেত্রে আসবে 2 ভোল্ট এখন v2 নির্ণয় করতে কি করতে হবে তোমাকে ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে এবং কারেন্ট উৎসকে প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে কি হবে তোমাকে এই বিশেষ নোডে কারেন্ট বিভাজন প্রয়োগ করতে হবে তাহলে তুমি পেয়ে যাবে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান যেটা হলো 2 A তো এক্ষেত্রে ভোল্টেজ হলো v2 তুমি পাবে 8 ভোল্ট এবং শেষমেশ সুপারপজিসান থিওরেম প্রয়োগ করে তুমি কি বলতে পারো যে এই নির্দিষ্ট বর্তনীতে 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ হবে 10 ভোল্ট এখন একটু জটিল একটা উদাহরণ নেওয়া যাক যেখানে একটি নির্ভরশীল উৎস থাকবে বর্তনীতে তো এখন তোমাকে সুপারপজিসান থিওরেম প্রয়োগ করতে হবে এখানে তুমি দেখবে যে একটি কারেন্ট উৎস ও একটি ভোল্টেজ উৎস আছে এবং তোমার উদ্দেশ্য হলো কারেন্ট i0 এর মান বের করা যেটা 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো তুমি কারেন্টকে ভাগ করবে i0i0i0 i0 হলো 4 অ্যাম্পিয়ার কারেন্ট উৎসের জন্য কারেন্ট এবং i0 হলো 20 ভোল্ট ভোল্টেজ উৎসের জন্য কারেন্ট এখন প্রথমে i0 নির্ণয় করতে আমাদের কি করতে হবে আমাদের 20 ভোল্ট ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে তো আমরা এই বর্তনীটি পাবো যেখানে আমরা ভোল্টেজ উৎস কে শর্ট সার্কিট করে দিয়েছি এখন আমরা পরিবর্তন বা শর্ট সার্কিট বা ওপেন সার্কিট করতে পারবো না নির্ভরশীল উৎসকে তো এক্ষেত্রে এটা হলো নির্ভরশীল ভোল্টেজ উৎস তো আমরা এটাকে অপরিবর্তিত রাখবো বর্তনীতে ভোল্টেজ উৎসের মান হবে 5i0 কারণ এখন i0 এই বর্তনীতে প্রবাহিত হচ্ছে যেটা আমরা ভোল্টেজ উৎস কে শর্ট সার্কিট করে বিশ্লেষণ করছি তো এখন আমাদের কি করতে হবে আমাদের মেশ বিশ্লেষণ প্রয়োগ করতে হবে i0 এর মান নির্ণয় করার জন্য তো আমরা দেখছি যে এখনে তিনটি লুপ আছে এখন প্রতিটি লুপে যদি কিরর্শফের সূত্র Kirchhoffs law প্রয়োগ করা যায় তাহলে i1 এর জন্য কারেন্ট হবে 4A যেটা তুমি সোজাসুজি চিত্র থেকে দেখতে পাবে লুপ 2 এর জন্য যদি তুমি কিরর্শফের ভোল্টেজ সূত্র Kirchhoffs voltage law প্রয়োগ করো তুমি পাবে 3i16i2 i3 5i00 লুপ 3 এর জন্য যদি তুমি দেখো তুমি KVL প্রয়োগ করে মেশ সমীকরণ লিখতে পারো 5i1 i210i35i00 এখন যেহেতু এটা নির্ভরশীল উৎস লুপ সমীকরণ একা বর্তনী সমাধান করতে সক্ষম নয় আমাদের একটি নোড নিতে হবে এবং KCL প্রয়োগ করতে হবে কারেন্ট সম্পর্ক বের করতে তো যদি তুমি KCL নোড 0 তে প্রয়োগ করো i3i1 i04 i0 উপরেরটি ব্যবহার করে তুমি দুটি সমীকরণ পেতে পারো যেটা i2 ও i0 রূপে তো যদি তুমি সরল করো তুমি পাবে i05217A এখন i0 নির্ণয় করতে যেটা হলো ভোল্টেজ উৎসের অবদান তোমাকে কি করতে হবে এক্ষেত্রে তোমার 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হলো i0 তো তোমার নির্ভরশীল উৎসের মান হবে এখন 5i0 এখন যদি তুমি আবার মেশ 4 এর জন্য মেশ সমীকরণ লেখো 6i4 i5 5i00 অনুরূপভাবে লুপ 5 এর জন্য তুমি মেশ সমীকরণ লিখতে পারো i410i5 205i00 তো কেন i4 কারণ 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে i5 এর জন্য যেটা হলো এইদিকে এবং i4 হলো এর বিপরীত দিকে তো i4 হবে এই ওপেন রোধের জন্য 10i5 কারণ সেখানে আছে মোট তিনটি রোধ যাদের মোট মান 10 ওহম 20 হলো এই ভোল্টেজ উৎসের জন্য এবং 5i0 হলো এই নির্ভরশীল উৎসের জন্য এখন i5 i0 যেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছো কারণ i5 প্রবাহিত হচ্ছে i0 এর বিপরীতে তো i5 এর পরিবর্তে আমরা লিখতে পারি i0 এই সমীকরণে তো যখন আমরা i5 এর মান বসাবো তখন আমরা এই দুটি সমীকরণ পাবো এবং যখন তুমি সমাধান করবে তখন পাবে i0 6017A তো শেষমেশ যখন তুমি এই নির্দিষ্ট বর্তনীটি নেবে তার মানে সর্বশেষ বর্তনীটি তুমি জানতে পারবে যে i0i0i0 তুমি নির্ণয় করেছো i0 ও i0 এর মান তুমি শুধু তাদের যোগ করবে তুমি পেয়ে যাবে i0 সর্বশেষ মান যেটা হলো 04076A সুতরাং এইভাবে তুমি সুপারপজিসান থিওরেম ব্যবহার করতে পারো বর্তনীর চলরাশি নির্ণয় করতে তো এক্ষেত্রে বর্তনীর চলরাশি হলো 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো সুপারপজিসান থিওরেম ব্যবহার করে প্রথমে তুমি ভোল্টেজ উৎসকে সরিয়ে দেবে এবং তারপর তুমি কারেন্ট উৎসকে সরিয়ে দেবে এবং শেষমেশ 5 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে যাবে কারণ উভয় উৎসকেই স্বাধীন ভাবে নির্ণয় করে যোগ করা হয়েছে কারণ এটা লিনিয়ারিটি বৈশিষ্ট্য অনুসরন করে সুতরাং এর সঙ্গে আমরা আমাদের আজকের ক্লাস সমাপ্ত করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু থিওরেম সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ